কোষ কালচার প্রযুক্তির বক্তৃতামালা তে পুনরায় স্বাগত আজকে আমরা দ্বিতীয় সপ্তাহের চতুর্থ বক্তৃতাতে রয়েছি আমরা যদি আমাদের শেষ বক্তৃতা থেকে মনে করি তাহলে সেখানে আমরা আলোচনা করেছিলাম কোষ কালচার সুবিধার নকশা এবং বিন্যাস নিয়ে সেখানে কিছু পয়েন্ট ছিল যেগুলো আমাদের মনে রাখতে হবে সুতরাং আজকে আমরা কি করব আমরা প্রথমেই বিন্যাস আলোচনা করব এবং সেখানে আরও কিছু নতুন বিষয় যোগ করব যা প্রয়োজন হবে আমরা এখন দ্বিতীয় সপ্তাহের চতুর্থ বক্তৃতাতে রয়েছি সেল কালচার সুবিধার নকশা এবং বিন্যাস ও শেষ বক্তৃতাতে আমি তোমাদের বলেছিলাম কাজের জায়গা সম্বন্ধে ধারণা করতে এইরকম বিষয় গুলি আলোচনা করেছিলাম ধরে নাও এটি হলো প্রবেশপথ এই প্রবেশপথটি এক কোণে ও করা যেতে পারে সুতরাং তুমি যদি এক কোণে প্রবেশপথ করো তাহলে এরকম বিকল্প থাকবে তোমরা এটিকে এক কোণে করতে পারো বা আরেক ধারে করতে পারো এরপর তোমাদের কিছু সুবিধা থাকবে যখন বাতাসের স্রোত প্রবাহিত হবে একদিক থেকে কিন্তু তবুও এটি তোমার পছন্দ মত নাও হতে পারে কারণ তোমরা এমন ঘর পেলে যার মতো করে তোমাদের সুবিধাগুলি কে সাজাতে হবে এছাড়াও যদি অনেকগুলি ঘর পাও এবং কল্পনা করে নেবে কাজ অনুযায়ী ঘরগুলি কে কিভাবে সাজাতে হবে সুতরাং আমরা যেটা আলোচনা করছি তা ধরে নিচ্ছি A B C D হল ঘরের চারটি কোন আমরা আলোচনা করেছিলাম যে কোন একটি কোনে যা 1বা 2 হবে যেখানে আমরা ইনকিউবেটর রাখতে পারি এবং এর সঙ্গে ওপরে রাখার জন্য তাক রয়েছে যা কিছুটা এরকম এবং এভাবে তোমরা প্রয়োজনীয় জায়গা পাবে যা এরকম এর সঙ্গে জায়গাটিকে এমন ভাবে ঠিক করতে হবে যেখানে গ্যাস সিলিন্ডার রাখা যায় গ্যাস সিলিন্ডার রাখার জন্য তোমাদের একটি জায়গা রয়েছে এবং নিশ্চিতভাবে তোমরা যদি এইভাবে ইনকিউবেটর রাখো সুতরাং এ ছাড়াও আরও কিছুটা কাজের জায়গা থাকবে দরজাটি সম্ভবত এই দিকে খুলবে যা ইনকিউবেটরের দিকে হবে বা দিকটি নির্ভর করবে সুতরাং তোমাদেরকে নিশ্চিত করতে হবে যে কতটা আকারের টেবিল তৈরি করতে যাচ্ছ এবং তোমরা যদি ভারতে এই কাজ করতে চাও সুতরাং নিশ্চিত করতে হবে উপরের তাক এর উচ্চতা এবং যা ভারতবর্ষের মানুষের গড় উচ্চতার সঙ্গে কাছাকাছি হবে তোমরা জানো যা মোটামুটি 80 সেন্টিমিটার বা এরকম হয় আমি বলতে চাইছি এটা এরকম হতে পারে সুতরাং তোমরা দেখলে এটার মধ্য দিয়ে কারণ আমরা যখন এই ধরনের কোনো কিছু তৈরি করব তা খুব বেশি উচ্চতা হয়ে গেলে তাহলে সেটি একটি সমস্যা হয়ে দাঁড়াবে এখন আমি তোমাদের বলেছি এই জায়গাতে ইনকিউবেটর থাকবে এবং আমরা আলোচনা করেছিলাম দরজার বাইরে একটি জায়গা থাকবে যেখানে অতিরিক্ত সিলিন্ডার গুলি ভালোভাবে শক্ত করে বেঁধে রাখা থাকবে যাতে না তারা পড়ে যায় এর সঙ্গে সিলিন্ডার গুলিকে বয়ে নিয়ে যাওয়ার জন্য ট্রলি থাকবে যার মাধ্যমে সিলিন্ডার কে ভেতরে নিয়ে যাওয়া যাবে এবং বাইরে আনা যাবে এর সঙ্গে আমরা এই ধরনের জিনিস গুলি কে গুরুত্ব দেব তোমরা যদি সিলিন্ডার কে নিয়ে যাও তা একটি নির্দিষ্ট রাস্তা ধরে হলে ভালো তোমরা নিশ্চয়ই পরীক্ষাগারের মাঝামাঝি জায়গায় কোন ঝামেলা সৃষ্টি করবে না এরপর আমি বলেছিলাম যে তোমাদের কাছে নাইট্রোজেন যুক্ত কেন থাকবে এবং মোটামুটি দুটো থাকতে হবে যার মধ্যে কোষ লাইন সঞ্চয় করে রাখা থাকবে কারণ আমরা সবসময়ই এটিকে নিয়ে বহন করতে পারবোনা সুতরাং তোমাদের নিশ্চিতভাবে জায়গা থাকতে হবে কারণ প্রত্যেকদিন নাইট্রোজেনকে পুনরায় পরিপূর্ণ করতে হবে তোমাদের হিসেব করে নিতে হবে যেখানে নাইট্রোজেন সঞ্চয় করে রাখবে পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় হল একটি সিংক এবং সাওয়ার থাকবে এই জিনিস গুলোই আমাদের তৈরি করে রাখতে হবে সম্ভবত এই জায়গাতে তোমরা সিন্ক তৈরি করবে প্রধান জায়গাতে ঢোকার আগে তোমাদের সিঙ্ক ও সাওয়ার করে নিতে হবে এখন এখানে ঢোকার রাস্তা এবং এদিকে দুটো দরজা রয়েছে দুটো দরজা থাকার কারণ হলো আমি বলছি এটি হলো একটি এবং এটি অপরটি সুতরাং তোমরা এদিক থেকে ঢুকবে এবং ওদিক থেকে বেরিয়ে যাবে ধরে নাও এখানে জুতো রাখার তাক রয়েছে যেখানে তোমরা জুতো রাখবে এবং এখানে ল্যাব কোট বা ল্যাব গাউন যা ব্যবহার করছ তা রাখবে সুতরাং এখানে অবশ্যই একটি ঝোলানোর ব্যবস্থা থাকবে এবং যে সমস্ত ল্যাব কোট বা ল্যাব গাউন রাখবে ও মাস্ক এর জন্য জায়গা থাকবে যে সমস্ত মানুষের মাথার চুল ঝরে যায় তা লিঙ্গ যাইহোক না কেন তারা মাথায় টুপি পরবে সুতরাং অবশ্যই মাথার টুপি থাকবে এবং এটি একটি ভালো অভ্যাস যখন চুল ঝরুক আর নাই ঝরুক টুপি এবং দস্তানা পরলে ভালো এর সঙ্গে একটি ময়লা রাখার বাক্স থাকবে কারণ যেগুলিকে নষ্ট করতে হবে যেমন গ্লাভস বাএই ধরনের বস্তু সমূহ এ কারণে প্রত্যেকদিন সেই বাক্সটি কে পরিষ্কার করতে হবে তুমি যখন প্রবেশ করছ তখন পোশাক পরে নিতে হবে এবং যখন প্রধান দরজা থেকে ঢুকছো তখন একটি উইন্ড পর্দা থাকবে যা এভাবে চলাচল করতে পারে উলম্বভাবে নিচের দিকে এই ধরনের উইন্ডো পর্দা সংক্রামক হওয়ার থেকে বাঁচানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ সামগ্রী এখন কিছু মানুষ কিছু কৌতুহলজনক কাজ করে থাকে এবং তোমরা জানো তারা পরীক্ষাগার কে এরকমভাবে দুটো ভাগে ভাগ করে যার এটি হলো প্রধান অংশ সুতরাং এই অবস্থায় উদাহরণ সহকারে বলতে গেলে তোমাদের এগুলি থাকতে হবে সুতরাং এগুলো কাচ বা এইরকম সামগ্রী দিয়ে তৈরি করলে ভালো অথবা এখানে দেওয়াল ব্যবহার করে সঞ্চয় রাখার উদ্দেশ্যে বা মাইক্রোস্কোপ এর জন্য টেবিল তৈরি করা হয় যাকে ভাগ করলে দুটি অংশে তৈরি হবে উদাহরণ সহকারে এটি হলো বাইরের কালচার ঘর এবং ধরে নাও এটি হলো আমাদের কালচার ঘর এখন আমি তোমাদের বলব এই রকম সীমানা নির্দেশ কালচার ঘর তৈরি করার জন্য কেনো খুবই অপরিহার্য উদাহরণ সহকারে বলতে গেলে এখানে সিঙ্ক ও সাওয়ার থাকবে যা আমি আগেই বলেছি উদাহরণ সহকারে বলতে গেলে ধরো তুমি এই দিক থেকে দরজা দিয়ে ঢুকছো পোশাক পরিচ্ছদ পরছো এবং আমি দেখাচ্ছি এখানে এটা তোমাদের পোশাক পরিচ্ছদ পরার জায়গা এর পরে তুমি পরীক্ষাগারে প্রবেশ করলে সুতরাং এখানে কিছু ছোট ভুল হয়ে গেল তুমি এক্ষুনি তোমার দস্তানা পরে নেবে না যখন ঢুকবে তখন দস্তানা গুলি ল্যাব কোট এর মধ্যে ঢোকানো থাকবে হাত ধোয়ার কাছে এসে হাত ধোবে এবং জীবাণুমুক্ত করবে ও এসব হওয়ার পরেই তোমার হাত ভালো করে বুঝবে এবং দস্তানা পরবে সুতরাং কেউ একজন তার দস্তানা বয়ে নিয়ে আসছে এখান থেকে এবং এখানে রাখল এখন সবকিছু তৈরি এবং ব্যবহার করার জন্য প্রস্তুত একটি জায়গা নিশ্চিত করতে হবে পরিষ্কার পরিছন্নতা বজায় রাখার জন্য এটি একেবারেই ভীষণ ভাবে মেনে চলতে হবে এবং তোমার যদি শরীর ভালো না থাকে ধরো কফ কাশি হয় তাহলে বলব যে এই সুবিধা গুলি ব্যবহার করবে না যদি তোমাদের কোনো সংক্রমণ রোগ থাকে তাহলেও ব্যবহার করবে না এর কারণ তোমরা সমস্ত কাজটিকে নষ্ট করে দিতে পারো এবং এছাড়াও তোমাদের সহকর্মীদের মধ্যেও এটি ছড়িয়ে যেতে পারে এছাড়াও নিজস্ব স্বাস্থ্যবিধি মেনে চলা খুবই প্রয়োজন যা নিশ্চিত করবে তোমরা নিজেদের জন্য প্রয়োজনীয় যত্ন নিয়েছো কারণ আমরা নিজেরাই দূষিত বা সংক্রামিত করার জন্য প্রধান উৎস হিসেবে কাজ করে সুতরাং এই টি হলো সেই জায়গা যেখানে বর্জ্য পদার্থ গুলিকে রাখতে হবে উদাহরণ সহকারে ধরে নাও তোমাদের পরীক্ষাগারে প্রাথমিক কালচার প্রয়োজন সুতরাং তোমাদের তার জন্য প্রাণী ব্যবচ্ছেদ করতে হবে যা অসাড় করে করা হয় সুতরাং যে সময়ে তোমরা এটা করছো সেই সময়ই দূষিত হয়ে যেতে পারে বা অনেক সময় এখান থেকেই সংক্রমণের উৎস হয় সুতরাং এই অবস্থায় তোমরা অবশ্যই গুরুত্ব দেবে যেখানে যতটা সম্ভব কম সংক্রমণ হয় এবং পরিষ্কার পরিছন্নতা আরো ভালোভাবে করবে এখন আমি একটি উদাহরণ দিয়ে বলছি যে তোমার পরীক্ষাগারে যেখানে মস্তিষ্ক থেকে কলা সংগ্রহ করছো বা হৃদপিন্ডের পেশী বা হাড়ের পেশী বা যকৃতের পেশী বা অন্যান্য ধরনের পেশী ইঁদুর থেকে সংগ্রহ করছো এক্ষেত্রে সবথেকে ভালো বিচারটি হল ঐ সমস্ত ইঁদুরদের কে প্রথমে অ্যানিমেল হাউসে রাখতে হবে এই কারণে অবশ্যই একটি নির্দিষ্ট এনিম্যাল হাউস থাকতে হবে এবং এটি বলার পর উল্লেখ করা প্রয়োজন যে এটি করতে গেলে নৈতিক ক্লিয়ারেন্স এর প্রয়োজন সুতরাং এই নৈতিক ক্লিয়ারেন্স যেকোনো প্রতিষ্ঠান ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যা কোন পশু বিশেষজ্ঞ দ্বারা দেয়া হবে এবং তিনি সার্টিফিকেট দেবেন যাতে লেখা থাকবে যখন প্রাণী মারা হবে তার কি কি নিয়ম এবং নীতি মেনে চলতে হবে এর সঙ্গে আরও একটি জিনিস অনুমোদন করা থাকবে তা হল সরকার দ্বারা নির্দিষ্ট বিশিষ্টজনের মাধ্যমে বা সরকারি ব্যক্তিদের মাধ্যমে যাদের কর্তৃপক্ষ হিসেবে রাখা হয়েছে অথবা তোমার প্রতিষ্ঠান দ্বারা নির্ধারিত করা হয়েছে এই সমস্ত বিষয়গুলি জন্য একটি নিয়ম রয়েছে যা প্রাণী ব্যবহারের নৈতিকতা নিয়ে সুতরাং এই নৈতিক ক্লিয়ারেন্স খুবই গুরুত্বপূর্ণ যা যখন কোন প্রতিষ্ঠান কাজ করছে তাদের দ্বারা এটি নিয়ে গুরুত্ব আরোপ করতে হবে এখন তোমরা সমস্ত ব্যাপারগুলি করেছ এবং আমি ধরে নিচ্ছি তোমাদের সুবিধা হিসেবে প্রাণীদের নিয়ে এসেছো এখন উদাহরণ হিসেবে অতি অবশ্যই নতুন প্রাণী কে সরাসরি পরীক্ষাগারে নিয়ে যাওয়া যাবে না এগুলোর জন্য নির্দিষ্ট কিছু ধাপ রয়েছে এখন তোমার কাছে প্রাণীটি রয়েছে যাকে তুমি ব্যবচ্ছেদ করবে এই ব্যাপারগুলি জানার পর তুমি নির্ধারণ করলে যে তোমার পরীক্ষাগার কে দুভাগে ভাগ করবে তোমার কাছে যেটা আছে তা হল একদিক থেকে প্রবেশ করবে ও অন্য দিক থেকে বেরিয়ে যাবে তুমি সম্ভবত এদিকের একটি কোনা থেকে বেরিয়ে যাবে যা একটি ভালো প্রস্তাব কোন একদিকে আমি যেটি অন্ধকার করে দেখাচ্ছি সেখানে লামিনার ফ্লো ঢাকনা রয়েছে বা ছোট লামিনার ফ্লো ঢাকনা সুতরাং এই লামিনার ফ্লো ঢাকনাটি কি এই লামিনার ফ্লো ঢাকনা হলো একটি চারকোনা বা গোলাকার গঠন যেখানে বাতাস প্রবাহিত হয় কিছুটা এ রকম দেখতে এর মানে হলো এটিকে ছবি আঁকা যদি হয় তাহলে আরো ভালোভাবে বোঝা যাবে উদাহরণস্বরূপ আমি একটি বাক্স আছি যার একটিমাত্র রয়েছে এবং আমি এর মধ্যে যাচ্ছি না যা বিভিন্ন রকম হতে পারে সুতরাং এটি একটি বাক্স যার বেশির ভাগ বন্ধ করা থাকবে এবং বিশেষভাবে কাঁচ দিয়ে ঢাকা থাকবে বা কৃত্রিম স্বচ্ছ প্লাস্টিক দিয়েও ঢাকা থাকতে পারে সুতরাং এখানে দুটো পদ্ধতি হতে পারে যা পেছনের দিকে পাড়তে পারে বা গঠনটি আনুভূমিক বা উলম্ব হতে পারে একেবারে উপরে তোমরা যদি দেখো এখানে একটি বন্ধ জায়গা রয়েছে যে পদ্ধতির মাধ্যমে এটি কাজ করে সেটি হল এখান থেকে বাতাসের স্রোত বয়ে চলে যা নিচ থেকে উঠে আসে সুতরাং এটি নিশ্চিত করে যে যা তোমরা করছ তা যেন সংক্রামিত না হয়ে যায় বা এই বাতাসের স্রোত এর উপস্থিতিতে এটি করা হবে যা কাটাকুটি করে উপর থেকে নিচে ও আসতে পারে এখন নিজে থেকেই এই বাতাসের স্রোত আসতে থাকবে যেখানে কিছু পাখা রয়েছে যারা ওপর থেকে বা ধার থেকে ঘুরতে পারে বা অন্যান্য আরো সংযোজিত অবস্থায় কাজ করতে পারে সমস্ত কাজ গুলি ফ্লো ঢাকনার ওপরে উলম্ব বা আনুভূমিকভাবে থাকবে যদি এটি উলম্ব হয় তাহলে উপরের দিকে আরো কিছু সংযুক্ত থাকবে অন্যদিকে আনুভূমিক খুলে পেছনের দিক এ কিছু সংযুক্তি থাকবে এখন এটি এরকম হতে পারে এবং যখন তোমরা কাজ করছ তখন পেছন থেকে বাতাস আছে যেটি আমি তোমাদের এভাবে দেখানোর চেষ্টা করছি অন্যদিকে অপর দিক থেকে বাতাস আসলে উদাহরণ সহকারে এটি হলো ঢাকনা যা আমার সামনে আছে সেখানে বাতাস অপর দিক থেকে বেরিয়ে আসছে এবং আমাকে আঘাত করছে সুতরাং এই পদ্ধতির মাধ্যমে যা ঘটবে তা এর মধ্যেই করতে হবে Refer Time 1738 বা এই ঘর গুলি এমন ভাবে চাপ যুক্ত করা হয় যে তাদেরকে তুলে এই ভাবে পরিষ্কার করা যায় এখানে সমস্ত বিষয়টি হলো একটি ঘর পরিষ্কার করার মতোই এটি যদি উলম্ব হয় যেখানে বাতাস অপর দিক থেকে নিচের দিকে আসছে সমস্যাটি হল এতে কিছুটা উঁচু হয় এবং তোমাদের ঠিক করতে হবে এটিকে রাখার জন্য কোন সমস্যা যেন তৈরি না হয় এর কারণ Refer Time 1811 আমার অভিজ্ঞতা থেকে দেখেছি অনেক সময় উলম্ব লামিনার ফ্লও টি দরজাতে আটকে গেছে এবং তার জন্য দরজা কে ভেঙে ঢোকাতে হয় সুতরাং দয়া করে তোমরা নিশ্চিত করবে যে লামিনার এয়ার ফ্লও ঢাকনা আকার কতটা যা তুমি নিচ্ছ এবং এটি উলম্ব বা আনুভূমিক কিনা যা তোমার জায়গার সঙ্গে মিলবে যারা স্থানীয় প্রস্তুতকারক তাদের কাছে তোমরা ছোট বানাতে পারো যারা স্থানীয়ভাবে তৈরী করে যা অনেক ক্ষেত্রে আমি বানিয়েছি যেটি 2 ফুট 2 ফুটের হতে পারে একজন এই দুই ফুট জায়গাতে বসতে পারে যা দেখতে অনেকটা ঘনকের মত এ রকম হবে ঠিক এভাবেই দুই থেকে দুই ফুট এর ঘনক যা সব থেকে ছোট হতে পারে যেখানে একজন কোন সমস্যার সৃষ্টি না হয় কাজ করতে পারে কিন্তু সেখানে দ্বিতীয়জন বসে কাজ করার কোনো সম্ভাবনা নেই তুমি যদি চালাক হও তুমি এদিকে পাশাপাশি দুটো বানিয়ে নিতে পারো যেখানে দুজন মানুষ কেউ কাউকে অসুবিধে না করে কাজ করতে পারে এটি সম্বন্ধে আমি কথা বলছি যখন একাধিক ব্যবহারকারী বা কিছু মানুষ একসঙ্গে কাজ করবে আমি এরকম ব্যবস্থায় আগে কাজ করেছি এবং আনুভূমিক গুলোতে এভাবে কাজ করা সম্ভব যেখানে দুজন মানুষ এই অবস্থায় উদাহরণ সহকারে বলতে পারি p 1ও p 2 যারা কাজ করবে এখানে দুজনের মাঝে কোনো বাধা নেই এবং এটি দুজনের জন্যই সুলভ যেখানে তোমরা কাজ কোরছো আমি এখানে তোমাদের জন্য একটি পছন্দ করতে বলব যে কি ধরনের লামিনার এয়ার ফ্লও ঢাকনা তোমার প্রয়োজন লামিনার এয়ার ফ্লো ঢাকনা কে দুটি ভাগে ভাগ করা যেতে পারে এবং এখান থেকে এই ধারণাটি খুবই পরিষ্কার যে একটি হলো উলম্ব যেখানে বাতাস ওপর থেকে নিচের দিকে আসছে এবং এটি ঠিক এয়ার কার্টেন এর মত একই রকম সুতরাং বাতাস এই ভাবে প্রবাহিত হচ্ছে এবং বাইরে বেরিয়ে আসছে ও তুমি এইভাবে বাইরের দিকে বসে আছ ঠিক দ্বিতীয় ব্যাপার হল বাতাসটা সামনের দিক থেকে আসছে পেছনের দিকে এবং এখানে যেটি তোমরা দেখছো সামনে পেছনের দিক যেখানে বাতাস তোমার দিকে বইছে এর সঙ্গে আরও কিছু পরিবর্তন এভাবে করা সম্ভব যেখানে কিছু মিশ্রন করা যায় আমরা জটিলতায় যাব না কিন্তু এটি করার সময় মাথায় রাখতে হবে যে তোমাদের দুধরনের লামিনার ফ্লো ঢাকনা রয়েছে একটি হলো উলম্ব লামিনার ফ্লও ঢাকনা এবং অপরটি হল আনুভূমিক লেমিনার ফ্লও ঢাকনা এটি বলে তোমাদের বুঝতে হবে লামিনার ফ্লও প্রয়োজন এবং অবশ্যই এই দু তিনটি বিষয়ে সাবধানতা অবলম্বন করবে তোমরা ভাবছো বা তার আয়তন নিয়ে ভাবছো এগুলি তুচ্ছ বিষয় বলে মনে হলেও তা সরাসরি তোমার দরজার উচ্চতা কত তার উপর নির্ভর করবে যখন তুমি লামিনার ফ্লো কে ঘরের মধ্যে ঢোকাতে চাইবে সুতরাং তোমাদের এটি নিশ্চিত করতে হবে যে তোমরা কীভাবে এটি উৎপাদন করবে এবং এটি সম্বন্ধে যত্ন নেবে নিশ্চিতভাবে উৎপাদন করার সময় এই সাবধানতা অবলম্বন করতে হবে কিন্তু এখানে মেরামত করার জন্য এদিকে বাইরে বার করতে প্রয়োজন হতে পারে সুতরাং অনেক সমস্যা আসতে পারে যেটি হল তৃতীয় ঘটনা এবং যারা ব্যবহার করছে তাদের ব্যবহারের পুনরাবৃত্তি এবং কতক্ষণ ধরে ব্যবহার হচ্ছে সুতরাং লামিনার ফ্লও ঢাকনাটি দুটো থেকে তিনটে জিনিস অবশ্যই থাকবে যাই হোক সামনে এরকম হতে হবে ঠিক যেমন জানালা হয় সেখানে তোমরা দেখেছো আমরা জানালাকে তুলতে পারি এবং এইভাবে তুলে রাখতে পারি যেখানে আরো কিছু বিকল্প থাকতে পারে এই জানালাটি কাঁচের হয় সুতরাং এর ভেতরে UV রশ্মি থাকবে যা টিউবলাইট হিসেবে আছে এবং একটি সুইচ থাকবে যা ব্লোয়ার ও ফ্যানের জন্য থাকবে সুতরাং এই গঠন গুলিকে নিয়ে কাজ করলে খুবই সহজ ধরনের হবে এবং তোমরা যদি এটিকে স্থানীয়ভাবে তৈরী করতে চাও তাহলে ভাগ্যবান থাকবে এর ভেতরে তোমরা যদি অংশটিকে খুলতে চাও তাহলে এই ধরনের ছাঁকনি জাল পাবে তোমরা পাবে একটি ছাকনি জাল যার কাজ হলো বিভিন্ন ধরনের অশুদ্ধ বা সংক্রমণকে বা ধুলোবালি কে আলাদা করা সুতরাং সাধারণভাবে তোমরা কাজ শুরু করার আগে এটি ভাল ধারণা যদি UV রশ্মি জ্বালিয়ে দাও এবং কাজ করার পরেও আধ ঘন্টা থেকে এক ঘন্টা তা করো সর্বপ্রথমে অনেক আগে যা করতে হবে তা করা হয় অ্যালকোহল দিয়ে জায়গাটিকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয় যা শুদ্ধ অ্যালকোহলের 70 ভাগ থেকে 100 ভাগ নিয়ে করা হয় এরপর আমি যা ব্যবহার করি তার অভিজ্ঞতা তোমাদের সঙ্গে ভাগ করে নেব কিন্তু আমি কাজ করার আগে 10 থেকে 15 মিনিট UV রশ্মি জ্বালিয়ে রাখি এবং বেরিয়ে যাই এই প্রথম বিষয়টি করার পর তোমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে তোমরা কখন UV রশ্মি ব্যবহার করেছ এবং চোখে চশমা লাগাতে হবে যাতে না তোমার চোখের ক্ষতি হয় তোমরা অবশ্যই তোমাদের চোখের কোন ক্ষতি করবে না UV রশ্মি কে বন্ধ করে ফ্যান বা ব্লোয়ার আলোর সঙ্গে চালিয়ে দিতে হবে এবং সাধারণভাবে তোমরা কোন চেয়ারে বা বসার ব্যবস্থা তে বসে কাজ করতে পারো এখন তোমাদের কাজের উপর নির্ভর করে যেখানে মানুষরা বিভিন্ন রকম জিনিসপত্র লামিনার ফ্লও ঢাকনার মধ্যে রাখে সুতরাং তোমাদের নির্ধারণ করতে হবে এবং ঠিক করতে হবে যাতে যতটা সম্ভব কম জিনিসপত্র লামিনার ফ্লও ঢাকনার মধ্যে রাখবে কিন্তু আবার এটি তোমার উপর নির্ভর করছে যে তোমরা সিদ্ধান্ত গ্রহণ করবে এখানে কি রাখবে উদাহরণস্বরূপ এটি একটি লামিনার ফ্লো ঢাকনা যেখানে আমরা ব্যবচ্ছেদ করব যদি লামিনার ফ্লও ঢাকনা কে ব্যবচ্ছেদের জন্য ব্যবহার করা হয় সুতরাং আমরা আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমরা লামিনার ফ্লো ঢাকনা কে ব্যবচ্ছেদ করার জন্য কোন কোণে রাখবো ঠিক আছে এখন তোমরা যদি ব্যবচ্ছেদ করার জন্য কিছু অবশ্য প্রয়োজনীয় বস্তু রাখতে চাও তাহলে কি কি রাখবে আমরা কি করব আমি এখানেই আজকের বক্তৃতা শেষ করব এবং পরের বক্তিতাতে আমরা আবার শুরু করব এখান থেকে যেখানে বিশেষ কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো যা ব্যবচ্ছেদ কারী লামিনার ফ্লো ঢাকনার জন্য প্রয়োজন বা ব্যবচ্ছেদের জন্য কি ধরনের লামিনার ফ্লো ব্যবহার করব এবং সেখানে কি ধরনের সুবিধা থাকতে হবে এই বক্তৃতাটি শোনার জন্য তোমাদের ধন্যবাদ